আমরা এই অধ্যায়ের নবমতম সপ্তাহে প্রবেশ করেছি এখন পর্যন্ত আমরা বিভিন্ন সার্কিট থিওরেম আলোচনা করেছি এগুলি সবই ডিসি উৎসের সাপেক্ষে এই নবম এবং দশম সপ্তাহ আমরা আরো বেশি করে এসি উৎস ব্যবহার করে সার্কিট বা বর্তনী সম্পর্কে আলোচনা করবো আমরা এখন পর্যন্ত যে সমস্ত বর্তনী গুলি ডিসি উৎস ব্যবহার করে বিশ্লেষণ করেছি সেগুলি এসি উৎস ব্যবহার করে বিশ্লেষণ করবো চলো আমরা বর্তনীর বিশ্লেষণের ব্যাপারে আলোচনা শুরু করি আমরা সাইনুসয়ডাল স্টেডি স্টেট ব্যবহার করবো এটা ব্যবহার করে এসি বর্তনীর বিভিন্ন ঘটনা সম্পর্কে ধারণা তৈরী করার চেষ্টা করবো যেরকম আমরা প্রথম মডিউলে ফেজর সম্পর্কে আলোচনা করেছি যেখানে এসি উৎস আছে সেখানে ফেজর এর ধারণা ব্যবহার করে সার্কিট বিশ্লেষণ করবো এসি সার্কিট বিশ্লেষণ এর জন্য ফেজর এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ পূর্ববর্তী প্রাথমিক আলোচনা থেকে আমরা কয়েকটি প্রাথমিক সূত্র সম্পর্কে জেনেছি যেমন অহমস এর সূত্র কিরচপস Kirchhoffs অফ এর সূত্র ইত্যাদি এই সূত্র গুলি আমরা পেয়েছি একই থিওরেম এসি বর্তনীর জন্য ব্যবহার করতে পারি এই মডিউলে আমরা প্রধানত যে থিওরেম গুলি ডিসি বর্তনীর জন্য ব্যবহার করেছি সেগুলি কে কিভাবে এসি বর্তনীর জন্য ব্যবহার করা যায় সেগুলি আলোচনা করবো পূর্ববর্তী লেকচারে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি সেগুলি এসি সার্কিট বিশ্লেষণে সমান ভাবে ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন উদাহরণ এর সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করবো বিভিন্ন থিওরেম যেগুলি ডিসি সার্কিট এর জন্য ব্যবহার করেছি সেগুলো কিভাবে এসি সার্কিটের জন্যও ব্যবহার করা যায় তাহলে এখন এসি বর্তনী বিশ্লেষণ করার স্টেপ গুলি কি কি প্রথমত আমরা সার্কিটকে ফেজার অথবা কম্পাঙ্ক ডোমেইন এ নিয়ে যাব তার মানে যদি সার্কিট সময়ের ডোমেইনে থাকে তাহলে প্রথমেই আমরা সার্কিটকে ফেজর অথবা কম্পাঙ্ক ডোমেইন নিয়ে যাব তারপর আমরা সমস্যার সমাধান করবো বিভিন্ন সার্কিট থিওরেম ব্যবহার করে এই থিওরেম গুলি সম্বন্ধে আমরা আগে ডিসি সার্কিট বিশ্লেষণের সময় আলোচনা করেছি তারপর রেজাল্টট্যান্ট বা লব্ধি ফেজরকে পুনরায় সময় এর ডোমেইনে ফিরিয়ে নিয়ে আসবো তাহলে যদি প্রবলেম বা সমস্যাটি ইতিমধ্যে কম্পাঙ্ক ডোমেইনের থাকে তাহলে প্রথম স্টেপ প্রয়োজনীয় নয় তারমানে তোমার সমস্যা বা প্রবলেম ইতিমধ্যে ফেজার অথবা কম্পাঙ্ক ডোমেন কম্পাঙ্ক এ আছে এবং আমাদের প্রথম স্টেপ অনুসরণ করার প্রয়োজন নেই এক্ষেত্রে আমরা সরাসরি দ্বিতীয় স্টেপে চলে যেতে পারি দ্বিতীয় স্টেপ এ ডিসি সার্কিট এর জন্য যা করেছিলাম একই রকম জিনিস এখানে করবো ডিসি সার্কিট এর ক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যা ব্যবহার করেছিলাম এখানে এসি সার্কিট বিশ্লেষণ এর জন্য শুধুমাত্র কম্প্লেক্স নাম্বার ব্যবহার করব এখন কম্প্লেক্স নাম্বার আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো কারন আমরা ইতিমধ্যে কিভাবে কম্প্লেক্স নাম্বার ব্যবহার করতে হয় সেগুলি আলোচনা করেছি আমরা যখন ফেজর এবং সার্কিট বিশ্লেষণের অন্যান্য মৌলিক থিওরেম সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কম্প্লেক্স নাম্বার সম্পর্কে আলোচনা করেছি আমরা প্রথমে এসি সার্কিটের নোডাল এবং মেশ বিশ্লেষণ এর ব্যাপারে বোঝার চেষ্টা করবো নোডাল বিশ্লেষণের ভিত্তি হলো কিরচপস kirchhoffs এর কারেন্টের সূত্র এবং মেশ বিশ্লেষণ এর ভিত্তি হলো কিরচপস kirchhoffs এর ভোল্টেজ এর সূত্র এখন KCL এবং KVL দুটোই কমপ্লেক্স নাম্বারের জন্য বৈধ এইজন্য এসি সার্কিটের নোডাল এবং মেশ বিশ্লেষণের জন্য এই সূত্র দুটি ব্যবহার করা যাবে এখন আমরা কয়েকটি উদাহরণ দেখবো এবং যেখান থেকে আমরা বুঝতে পারবো কিভাবে KCL এবং KVL ব্যবহার করা হচ্ছে যখন এসি সার্কিটের বিভিন্ন প্যারামিটার বের করা হবে প্রথমে আমরা একটি উদাহরণ দেখবো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো আমাদের একটি ভোল্টেজ উৎস হলো 20cos 4t এবং একটি 1H ইন্ডাক্টর আছে এছাড়াও একটি কারেন্ট সোর্স আছে এবং 01F একটি ক্যাপাসিটর 05H ইন্ডাক্টর আছে আমাদের প্রথম কাজ হলো এই নির্দিষ্ট সার্কিটকে কম্পাঙ্ক ডোমেইনে পরিবর্তন করা তারমানে আমরা সোর্সকে ফেজর এ পরিবর্তন করব এবং সার্কিট এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে সেগুলিকে কম্পাঙ্ক ডোমেইনে পরিবর্তন করবো এখন তাহলে ভোল্টেজ উৎস কে লিখতে পারি 20 cos 4𝑡 ⇒ 20∠0° 𝜔 4 rads এই ω আমাদেরকে সাহায্য করবে বিভিন্ন সার্কিট এলিমেন্ট কে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ডোমেইনে পরিবর্তন করার জন্য ছবির মধ্যে যে 1H ইন্ডাক্টর আছে এটাকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ডোমেইনে পরিবর্তন করা হবে তার মানে ইন্ডাক্টর পরিবর্তিত হবে এইরকম ভাবে 1H ⇒ jωL j4 05 হেনরি ইন্ডাক্টর এর ক্ষেত্রে তোমরা পাবে05H ⇒ jωL j2 এবং ক্যাপাসিটর এর ক্ষেত্রে তাহলে তোমাদের ভোল্টেজ উৎসের মান হবে 20∠0° এবং রেজিস্ট্যান্স বা রোধ এর মানের কোনো পরিবর্তন হবে না তারপর আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এর মান কম্পাঙ্ক ডোমেইনে বসাবো এখন আমরা এক নম্বর নোড এ KCL ব্যবহার করবো এই নোড এ কারেন্ট ভিতরের দিকে যাচ্ছে এবং অন্য দুটি কারেন্ট বাইরের দিকে আসছে

আমরা এখানে সমীকরণ গুলিকে একত্রিত করে ম্যাট্রিক্স এর আকারে লিখেছি খুব সহজে সমাধান করার জন্য প্রথমে আমরা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট মান বের করব

আমরা আবার নোডাল বিশ্লেষণ করবো এখন যদি তোমরা এই ছবিটা দেখো তাহলে দেখতে পাবে V1 এবং V2 একটি ভোল্টেজ উৎসের সঙ্গে যোগ করা আছে তাহলে আমরা একটা সুপার নোড তৈরি করতে পারি যেখানে V1 এবং V2 অন্তর্ভুক্ত হবে কারণ V1 এবং V2 এরা একটি ভল্টেজ সোর্স এর সঙ্গে যুক্ত আছে তাহলে আমরা এখন V1 এবং V2 একসঙ্গে নিয়ে একটি সুপার নোড তৈরি করবো এবং সেখানে KCL প্রয়োগ করবো এখন তোমরা যদি সুপার নোট এ প্রয়োগ করো তাহলে দেখতে পাবে একটা কারেন্ট ভিতরে ঢুকেছে এবং অন্য তিনটে কারেন্ট বাইরে বেরিয়ে আসছে তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণ টি কে সরলীকরণ করলে আমরা পাবো এখন আমরা জানি ভোল্টেজ সোর্স এক নম্বর নোড এবং দুই নম্বর নোড এর সঙ্গে যোগ আছে শেষ দুটি সমীকরণ ব্যবহার করে আমরা পাবো নোড গুলিকে বিশ্লেষণ করে খুব সহজে তোমরা V1 এবং V2 এর মান বের করতে পারবে এরপর আমরা মেস বিশ্লেষণের ধারণা ব্যবহার করবো পূর্ববর্তী দুটি উদাহরণ এ নোড বিশ্লেষণ ব্যবহার করেছিলাম এই উদাহরণে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মেস বিশ্লেষণ এর ধারণা ব্যবহার করা যায় তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে দেখতে পাবে এখানে তিনটি লুপ আছে আমি এই দুটি লুপ এবং উপরের লুপ এ কারেন্টের মান যথাক্রমে I1 I2 এবং I3 দেবো এখন আমাদেরকে KVL প্রয়োগ করতে হবে

এরপর আমাদেরকে I2 এর মান বের করার জন্য ∆2 এর মান গণনা করতে হবে তাহলে এখন আমরা কারেন্ট I2 এর মান নির্ণয় করবো এখন এই প্রশ্নের মধ্যে আমাদেরকে I0 এর মান গণনা করতে হবে কিন্তু আমরা জানি I0 I2 তাহলে এরপর আমরা এই সার্কিট এর মধ্যে V0 এর মান গননা করবো মেস বিশ্লেষণের মাধ্যমে এখানে আমাদের একটি কারেন্ট সোর্স আসছে দুটি মেস বা দুটি লুপ থেকে তাহলে আমরা একটা সুপার মেস তৈরি করতে পারি কারণ যদি তোমার কাছে দুটি মেসের মধ্যে একটি কারেন্ট সোর্স থাকে তাহলে তোমরা একটা সুপার মেস তৈরি করে এর সমাধান করতে পারো তাহলে এখন মেস 3 এবং 4 একটি সুপার মেস তৈরি করবে কারণ এই দুটির মধ্যে একটি কারেন্ট সোর্স আছে এরপর আমরা এক নম্বর মেস এ KVL প্রয়োগ করবো তুমি যখন এক নম্বর মেসে KVL প্রয়োগ করবে তখন এটা হবে তাহলে দুই নম্বর মেস থেকে পাবো তাহলে সুপার মেস এর জন্য আমরা পাবো যেহেতু মেস 3 এবং 4 এর মধ্যে একটি কারেন্ট সোর্স আছে তাহলে নোড A এর জন্য তাহলে আমাদের কাছে এখন চারটি সমীকরণ আছে আমরা I2 এবং I4 এর মান 2 নম্বর সমীকরণে বসাতে পারি এবং সরলীকরণ করতে পারি

তাহলে এই সপ্তাহের জন্য আজকের মত ক্লাস শেষ করলাম